Introduction to Electromagneti আমরা এবার অ্যাসাইনমেন্ট 4 এর সমাধান করা শুরু করব এতে পরাবিদ্যুত ও কিছু ম্যাগনেটোস্ট্যাটিক্সের ওপর আধারিত প্রশ্ন আছে প্রথম সমস্যা হল একটি বিন্দু আধানের প্রতিবিম্ব আধান নিয়ে কোন পরাবিদ্যুতে প্রশ্ন সংখ্যা 1 - একটি বিন্দু আধান q রাখা আছে একটি অর্ধ অসীম পরাবিদ্যুত স্ল্যাবের সামনে অর্ধ অসীম মানে এটি এইদিকে ঋণাত্মক দিকে অসীম অবধি চলে গেছে আর তার সামনে একটি আধান q রাখা আছে d দূরত্বে এর পরাবৈদ্যুতিক ধ্রুবক হল k এই তল টি ধরে নিলাম y z তল তাহলে এই তল টি কালো দিয়ে দেখানো তল টি হল y z তল আর এই হল x দিক আমরা x এর মান 0 এর চেয়ে বেশি অঞ্চলে বিভব ও তড়িৎ ক্ষেত্রের গণনা করব এই অঞ্চলে বিভব ও তড়িৎ ক্ষেত্র গণনা করতে আমরা একটি প্রতিবিম্ব আধান q 1 রাখব সমান দূরত্ব ঋণাত্মক d তে অর্থাৎ প্রতিবিম্ব আধান q 1 রাখলাম উল্টো দিকে d দূরত্বে এই হল আধান q 1 লক্ষ্য করো পোয়াসোঁ সমীকরণ x 0 এর চেয়ে বেশি অঞ্চলে সন্তুষ্ট হয় এবার এই অঞ্চলের অন্য জায়গায় বিভব ও তড়িৎ ক্ষেত্র গণনা করতে আমি এখানে রাখব q 2 এটি বিভব ও তড়িৎ ক্ষেত্র গণনা করতে রাখলাম যাতে আমাদের আগ্রহের অঞ্চলে সীমানা শর্ত গুলি সন্তুষ্ট হয় আমাদের কি লাগবে তাহলে এবার দেখি আমরা এই পরাবিদ্যুত মাধ্যম টি নিয়ে কি করব আমাদের দুটি সীমানা শর্ত আছে প্রথমত D উল্লম্ব অবিচ্ছিন্ন ও দ্বিতীয়ত E সমান্তরাল অবিচ্ছিন্ন আর দেখো এই দুটি কে সন্তুষ্ট করতে আমরা এখানে এনেছি দুটি অজানা আধান q 1 আর q 2 এবার যদি এই পরাবিদ্যুত নিই একটি আধান q এর পৃষ্ঠতল থেকে d দূরত্বে রয়েছে আর আরেকটি আধান q 1 রয়েছে উল্টো দিকে এর পরাবৈদ্যুতিক ধ্রুবক হল k তাহলে এই দুটি আধানের মধ্যের অঞ্চলে তড়িৎ ক্ষেত্র শুধু সেই অঞ্চলে থাকবে যেখানে x এর মান 0 এর সমান বা বেশি E তাহলে শুধু এই অঞ্চলে ও সেটি হল q ও q 1 এর জন্য ক্ষেত্র আর মনে রেখো আমরা শুধু তড়িৎ ক্ষেত্র ও D এর শর্ত গুলি নিয়েই আগ্রহী এই সীমানায় তাই আমরা এখানেই আমাদের গণনা করব আমরা হিসেব করব y ও z দূরত্বে x তো এমনিতেই 0 এই বিন্দু তে q এর জন্য এখানে তড়িৎ ক্ষেত্র হল 1 বাই 4 পাই এপসাইলন 0 q গুন এখানে y j যোগ z k বিয়োগ d i বাই y স্কয়ার যোগ z স্কয়ার যোগ d স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 I আধান q 1 এর জন্য তড়িৎ ক্ষেত্র হল 1 বাই 4 পাই এপসাইলন 0 q1 গুন y j যোগ z k যোগ d i কারণ এটি আছে ঋণাত্মক d তেবাই y স্কয়ার যোগ z স্কয়ার যোগ d স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 এই হল ক্ষেত্র x এর মান 0 থেকে বেশি অঞ্চলে

এবার সেই অঞ্চলে কি হবে যেখানে x এর মান 0 থেকে কম বা তার সমান এই ক্ষেত্রে আমরা এই ধরে আধান হিসেব করব যে q 2 ডান দিকে আছে তাহলে এই দিকে কিন্তু পৃষ্ঠের ওপরে ক্ষেত্র হবে 1 বাই 4 পাই এপসাইলন 0 q 2 গুন y j যোগ z k বিয়োগ d i বাই y স্কয়ার যোগ z স্কয়ার যোগ d স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 আর এই তড়িৎ ক্ষেত্র শুধু x এর মান 0 থেকে কম বা তার সমান হলে সেই অঞ্চলেই বৈধ হবে

এবার আমরা সীমানা শর্ত ব্যবহার করব সীমানা শর্ত আমাদের বলে দুই দিকেই D উল্লম্ব সমান তাই D উল্লম্ব এই পৃষ্ঠের জন্য হবে x দিকে x এর মান 0 থেকে কম হলে D হল k গুন E x যার সমান হল 1 বাই 4 পাই এপসাইলন 0 q 2 গুন ঋণাত্মক d বাই y স্কয়ার যোগ z স্কয়ার যোগ d স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 গুন k আর x এর মান 0 থেকে বেশি সেই অঞ্চলে D উল্লম্ব সুধুই E x এর সমান তাই 1 বাই 4 পাই এপসাইলন 0 ব্র্যাকেটের মধ্যে ঋণাত্মক q d যোগ q 1 d 1 বাই দূরত্ব y স্কয়ার যোগ z স্কয়ার যোগ d স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 এবার এই দুটি কিন্তু সমান হওয়া উচিত এদের সমান লিখলে দুদিক থেকেই কিছু পদ কেটে যাবে 1 বাই 4 পাই এপসাইলন 0 থাকবেনা তাই d তাহলে দূরত্ব ও কেটে যাচ্ছে আর আমাদের কাছে থেকে যাচ্ছে দুই দিকের D উল্লম্ব কে সমান লিখলে ঋণাত্মক k q 2 সমান ঋণাত্মক q যোগ q 1 এই হল আমার সমীকরণ 1 অন্য সমীকরণ টি হল E সমান্তরাল দুদিকেই সমান আর তা তৎক্ষণাৎ আমাকে দেয় q যোগ q 1 সমান q 2 এই হল আমার সমীকরণ 2 এবার আমরা খুব সহজেই এই দুটির সমাধান করতে পারি আমি যদি প্রথম টি কে দ্বিতীয় টির থেকে বিয়োগ করি আমি পাবো q 2 k যোগ 1 সমান 2 q বা q 2 সমান 2 বাই k যোগ 1 গুন q এখানে থেকে আমি q 1 হিসেব করতে পারি যা হবে q 2 বিয়োগ q সমান 2 বাই k যোগ 1 বিয়োগ 1 গুন q যার সমান হল 1 বিয়োগ k বাই k যোগ 1 গুন q বা ঋণাত্মক k বিয়োগ 1 বাই k যোগ 1 গুন q লক্ষ্য করো যদি k সমান 1 হয় মানে পরাবিদ্যুত মাধ্যম টি নেই তখন q 2 সমান হয় q আর q 1 হয়ে যায় 0 যা সত্যি হওয়া উচিত এবার তড়িৎ ক্ষেত্র কি হবে আমি তড়িৎ ক্ষেত্র আঁকতে চাই এই হল q তাহলে তড়িৎ ক্ষেত্র x 0 থেকে কম বা সমান এই অঞ্চলে এমন হবে যেন আধান টি বসে আছে ঠিক সেখানে যেখানে আছে q কিন্তু তার মান সামান্য কম 2 বাই k যোগ 1 তাই ক্ষেত্র রেখা গুলি এমন হবে সরল রেখার মত যেগুলি বেরিয়ে আসছে q এর অবস্থান থেকে তাহলে এই হল ছবি x 0 থেকে কমের অঞ্চলে x যেখানে 0 থেকে বেশি মানে এখানে আধান টি এমন হবে যেন ওখানে যদি q বসে থাকে তাহলে এখানে বসে থাকবে ঋণাত্মক q1 যার সমান হল ঋণাত্মক k বিয়োগ 1 বাই k যোগ 1 গুন q k যদি খুব ছোট হয় এটি তখন খুব ছোট আধান কিন্তু এটি তড়িৎ ক্ষেত্র কে দেবে সামান্য বক্রতা আর তাই এইদিকে ক্ষেত্র রেখা এই রকম দেখতে হবে কারণ তারা ঋণাত্মক আধানের দিকে ঘুরবে আর তাই সমস্যা সংখ্যা 1 এর ক্ষেত্র রেখা এই রকমের হবে এবার আমরা সমস্যা 2 এর সমাধান করব যা বলে যে একটি অসীম দীর্ঘ চোঙ আছে যার অক্ষ z অক্ষের বরাবর তাহলে এই হল যার অক্ষ z অক্ষ বরাবর ও যে বহন করে মেরুকরণ P যার সমান হল P নট x দিকে আর এই পরাবিদ্যুতের মধ্যে বৈদ্যুতিক সরণ D সংজ্ঞা অনুযায়ী হল এপসাইলন 0 E যোগ P যেখানে E হল তড়িৎ ক্ষেত্র আমরা আগে অনেক বার তড়িৎ ক্ষেত্র নির্ণয় করেছি এই মেরুকরণ ঋণাত্মক P বাই 2 এপসাইলন 0 এর জন্য আর তাই D এর উত্তর হবে ঋণাত্মক P বাই 2 যোগ P যার সমান হল P বাই 2 তাই আমাদের উত্তর হল P নট বাই 2 x দিকে

পরের সমস্যা সংখ্যা 3 - একটি সমান্তরাল পাত ধারক কে z অক্ষের লম্ব দিকে রাখা আছে এগুলি বিশাল বড় পাত তাই আমরা ফ্রিঞ্জ প্রভাব কে অগ্রাহ্য করতে পারি এর মধ্যে আছে দুটি পরাবিদ্যুত স্ল্যাব যাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক একদিকে k 1 ও অন্য দিকে k 2 ফ্রিঞ্জ প্রভাব কে অগ্রাহ্য করলে আমরা সীমানায় কি সীমানা শর্ত দেখতে পাই ধারক টি যখন আহিত তার মধ্যে তড়িৎ ক্ষেত্র পাত গুলির উল্লম্ব আর তাই সীমানা শর্ত হবে যে একদিকে যদি E z হয় অন্য দিকেও তা E z হবে এই হল সীমানা শর্ত এবার সমস্যা সংখ্যা 4 এর সমাধান করা যাক একটি গোলক বহন করে মেরুকরণ P সমান P নট z তাহলে এই হল গোলক টি ও এর মেরুকরণ P সমান P নট z তড়িৎ ক্ষেত্র ঠিক এই গোলক টির বাইরে নিরক্ষরেখার ওপর z অক্ষের উল্লম্ব তলে হবে মানে আমরা জানতে চাই তড়িৎ ক্ষেত্র নিরক্ষরেখার ওপরে গোলক টির ঠিক বাইরে অর্থাৎ আমরা তড়িৎ ক্ষেত্র জানতে চাই এই লাল বিন্দু টির অপর আমি এই গণনা বিশদভাবেও করতে পারি বা সীমানা শর্তের সাহায্য ও নিতে পারি আমি জানি এই গোলকের ভেতরে তড়িৎ ক্ষেত্র উল্টো দিকে ও তার মান হল E সমান ঋণাত্মক P ভেক্টর বাই 3 এপসাইলন 0 যা এই ক্ষেত্রে ঋণাত্মক P 0 বাই 3 এপসাইলন 0 z আর এই তড়িৎ ক্ষেত্র এই সীমানায় অবিচ্ছিন্ন থাকবে কারণ নিরক্ষ রেখার এই বিন্দু তে তড়িৎ ক্ষেত্র ট্যাঞ্জেনশিয়াল তাই বাইরে E সমান্তরাল অবিচ্ছিন্ন আর তা তৎক্ষণাৎ আমাদের দের দেয় যে বাইরেও E হবে P 0 বাই 3 এপসাইলন 0 z এবার এই উত্তর টিই বিশদ ভাবে গণনা করে দেখাই

বিশদ গণনায় আমরা জানি যে বাইরের ক্ষেত্র হচ্ছে একটি দ্বিমেরুর জন্য যার সমান হল 4 পাই বাই 3 r কিউব p এই গোলকের কেন্দ্রে আর এও জানি যে এর জন্য তড়িৎ ক্ষেত্র হল 1 বাই 4 পাই এপসাইলন 0 3 p ডট r r একক ভেক্টর বিয়োগ p বাই r কিউব এই ক্ষেত্রে r একক ভেক্টর এর দিক হল z এর উল্লম্ব দিকে তাই p ডট r থেকে 0 পাওয়া যায় তড়িৎ ক্ষেত্র তাই জন্য হয় 1 বাই 4 পাই এপসাইলন 0 R কিউব গুন ঋণাত্মক 4 পাই বাই 3 R কিউব P ভেক্টর মানে মেরুকরণ এবার কিছু পদ কাটাকুটি করি R কিউব কেটে গেল 4 পাই ও কেটে গেল আর আমার কাছে থেকে গেল ঋণাত্মক P ভেক্টর বাই 3 এপসাইলন 0 দেখো এই উত্তর টিই আমরা আগেও পেয়েছিলাম সীমানা শর্ত ব্যবহার করে

পরের প্রশ্নে আমাদের বলা হয়েছে যে যদি একটি বিন্দু আধান q কে একটি পরাবিদ্যুত গোলকের কেন্দ্রে রাখা হয়েছে যার ব্যাসার্ধ R তো এই হল পরাবিদ্যুত গোলক যার পরাবৈদ্যুতিক ধ্রুবক হল kও তার কেন্দ্রে রাখা আছে একটি বিন্দু আধান q তাহলে এর বিভব কত বিভব গণনা করতে আমি আগে হিসেব করব তড়িৎ ক্ষেত্র E ও তা করতে আমরা ব্যবহার করব গাউসের উপপাদ্য পরাবিদ্যুত মাধ্যমে যা বলে যে ডেল ডট D সমান রো ফ্রী এখানে রো ফ্রী উদয় হয় শুধু মাত্র কেন্দ্রে অবস্থিত বিন্দু আধানের জন্য আর তাই আমি যদি এবার ডাইভারজেন্স D d v এর আয়তন ইন্টিগ্রাল কষি এর সমান হবে ইন্টিগ্রাল রো ফ্রী d v এইদিক টি ডাইভারজেন্স উপপাদ্যের অনুযায়ী হবে ইন্টিগ্রাল D ডট d s যার সমান হল ইন্টিগ্রাল রো ফ্রী d v যা আসলে মোট আধান Q এখানে থেকে আমি পাই D এখানে রেডিয়াল দিক বরাবর হবে যেহেতু এখানে গোলীয় প্রতিসাম্য আছে তাহলে D শুধু রেডিয়াল দিকে তাহলে এই D ডট d s থেকে পাবো D গুন 4 পাই r স্কয়ার সমান Q বা D এর ম্যাগ্নিটিউড হল Q বাই 4 পাই r স্কয়ার এর দিক রেডিয়াল দিক বরাবর এই হল আমার D আর এর থেকে আমি তড়িৎ ক্ষেত্র হিসেব করব এই হল আমার গোলক আর আমি D এর হিসেব করে ফেলেছি যা হল Q বাই 4 পাই r স্কয়ার r r যখন R এর থেকে ছোট বা সমান D হল k গুন E E সমান হল Q আছে একটি এপসাইলন 0 বাই 4 পাই এপসাইলন 0 r স্কয়ার 1 বাই k রেডিয়াল দিকে এদিকে r যখন R এর থেকে বড় বা সমান D হল এপসাইলন 0 E এখানে ভেক্টর চিহ্ন লিখলেও সঠিক হবে E হল Q বাই 4 পাই এপসাইলন 0 r স্কয়ার রেডিয়াল দিকে তোমরা দেখো সীমানার দুদিকে কিন্তু E সমান বা অবিচ্ছিন্ন নয় এবার আমরা r এর সঙ্গে E r এর পরিবর্তন এঁকে দেখব এখানে r সমান R যদি পরাবিদ্যুত মাধ্যম টি না থাকত ক্ষেত্র এই রকম ভাবে বদলাত যদিও পরাবিদ্যুত মাধ্যম টি থাকার ফলে এই ভেতর দিকে ক্ষেত্রের মান কমে যায় k গুণনীয়ক হিসেবে আর তাই তড়িৎ ক্ষেত্র এও রকম হয়ে যায় ও সীমানার দুদিকে বিচ্ছিন্ন হয় এর কারণ হল প্রান্তের ওপর থাকা পৃষ্ঠতল আধান

এবার বিভবের গণনা করব আমি জানি ঋণাত্মক চিহ্নের সাথে গ্র্যাড v সমান হল E r যখন R এর থেকে বড় আমি লিখতে পারি ঋণাত্মক dv বাই dr সমান Q বাই 4 পাই এপসাইলন 0 r স্কয়ার ও এই ধরে নিয়ে যে অসীমে v সমান 0 এটি ইন্টিগ্রেট করা সহজ তোমরা তা অনেকবার করেছ বিন্দু আধানের জন্য v এর মান হল Q বাই 4 পাই এপসাইলন 0 r r যখন R এর থেকে ছোট বা সমান আমরা পাই ঋণাত্মক dv বাই dr সমান E যা হল Q বাই 4 পাই এপসাইলন 0 k r স্কয়ার আমি যদি dv কে r থেকে ক্যাপিটাল R অবধি ইন্টিগ্রেট করি আমি পাবো ঋণাত্মক Q বাই 4 পাই এপসাইলন 0 k ইন্টিগ্রাল dr বাই r স্কয়ার r থেকে ক্যাপিটাল R আর এখান থেকে পাবো Q বাই 4 পাই এপসাইলন 0 k গুন 1 বাই ক্যাপিটাল R বিয়োগ 1 বাই r যার সমান হল R এ v বিয়োগ r এ v এবার আমি পেলাম R এ v বিয়োগ r এ v r যখন R এর থেকে ছোট সমান Q বাই 4 পাই এপসাইলন 0 k গুন 1 বাই ক্যাপিটাল R বিয়োগ 1 বাই r তাই r এ v সমান হল R এ v বিয়োগ Q বাই 4 পাই এপসাইলন 0 k গুন 1 বাই ক্যাপিটাল R বিয়োগ Q বাই 4 পাই এপসাইলন 0 k R যোগ Q বাই 4 পাই এপসাইলন 0 k r এটি সহজেই হিসেব করা যায় কারণ আমি জানি অসীমের সাপেক্ষ্যে R এ v হল Q বাই 4 পাই এপসাইলন 0 R আর এখানে আছে বিয়োগ Q বাই 4 পাই এপসাইলন 0 k R যোগ Q বাই 4 পাই এপসাইলন 0 k r Q বাই 4 পাই এপসাইলন 0 কে বাইরে এনে লিখলে আমরা পাই 1 বাই k r যোগ 1 বাই R বিয়োগ 1 বাই k R আর এই হল উত্তর আরেকটু সাজিয়ে লিখলে Q বাই 4 পাই এপসাইলন 0 গুন 1 বাই k r যোগ k বিয়োগ 1 বাই k R লক্ষ্য করে দেখো r যদি R এর সমান হয় এই পদ টি বাতিল হয়ে যাবে আর তোমরা পাবে 1 বাই R এখানে কি কিছু ভুল হল আমার মনে হচ্ছে যেই সমস্যা টি তোমাদের দিয়েছিলাম তাতে এই চিহ্ন টি ভুল দেওয়া হয়েছিল তাই এখন সেটি ঠিক করে নাও